এই বক্তৃতায় স্বাগতম এই বক্তৃতায় আমরা প্রকল্পের সিডিউল সম্পর্কে আলোচনা শুরু করব প্রকল্পের সিডিউল কেবল সফ্টওয়্যার প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ নয় সব ধরণের প্রকল্পের জন্য এবং স্বাভাবিকভাবেই এটি একটি খুব পুরানো কৌশল তবে তারপরে সম্প্রতি অনেকগুলি বিকাশ হয়েছে এই প্রকল্পের সিডিউল টেকনিক গুলি প্রায় এক শতাব্দীর পুরানো গত এক শতাব্দীতে অনেক টেকনিক প্রস্তাবিত হয়েছে এবং আমরা দেখতে পাবো যে কয়েকটি চার্ট উন্নত হয়েছে তবে একটি সাম্প্রতিক ঘটনা হল সিডিউল প্রক্রিয়াতে একটি কম্পিউটার ব্যবহার করা চার্টগুলি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় বিভিন্ন পরামিতিগুলি ম্যানুয়ালি এবং খুব পরিশ্রমীভাবে ভাবে গণনা করা হত যা এখন একটি সুইচের প্রেসে করা যায় তবে এখনও মূল ধারণাগুলির সিডিউল করা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট ম্যানেজারের কাছে যদিও নিষ্পত্তি করার জন্য একটি টুল রয়েছে তবে কোনও প্রকল্প কার্যকরভাবে সময়সূচী করতে প্রকল্পের সময়সূচী টিকে মজাদার ভাবে জানতে হবে প্রকল্পের সিডিউলএর মূল ধারণাগুলি দেখি আমরা প্রকল্পের সিডিউল দেখার আগে সামগ্রিক প্রকল্পের পদক্ষেপ গুলি দেখে নিই প্রকল্প টি নির্বাচিত হয়ে গেলে প্রকল্পের উদ্দেশ্য এবং অবকাঠামো সনাক্ত করতে হবে এগুলি দুটি প্রধান বিষয় যা প্রকল্প টির জন্য করতে হবে এবং এটির জন্য কোন অবকাঠামো দরকার দল দল সংগঠন হার্ডওয়্যার ইত্যাদি কী হবে এবং এটি শেষ হয়ে গেলে আমাদের প্রকল্পের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করতে হবে কী কী ঝুঁকির সাথে জড়িত প্রয়োজনীয় সম্পদ গুলি কী কী জীবনচক্রের মডেল কী হবে যা এই কারণগুলির উপর নির্ভর করে অনুসরণ করা হবে ইত্যাদি এবং একবার এটি হয়ে গেলে আমরা অনুমান এবং সিডিউল এ আসি তার জন্য আমাদের প্রথমে সমস্ত কার্যক্রম বিভিন্ন বিতরণযোগ্য যা আমরা পণ্য হিসাবে উল্লেখ করি গ্রাহকের কাছে বিভিন্ন বিতরণযোগ্য এবং সেইগুলি বিতরণযোগ্য উৎপাদন করার জন্য কী কী কার্যক্রম গ্রহণ করা হবে তা দেখতে হবে এবং প্রতিটি কার্যকলাপ এর উপর ভিত্তি করে আমাদের আরও সূক্ষ্ম স্তরের ঝুঁকি বিশ্লেষণ করা দরকার এবং একবার আমরা ঝুঁকি বিশ্লেষণ করলে কার্যক্রম গুলি পরিবর্তন হতে পারে তাদের প্রচেষ্টা চলাকালীন ইত্যাদি পরিবর্তন হতে পারে এবং একবার আমরা এই প্রক্রিয়াটি শেষ করার পরে সম্পদ গুলিকে বরাদ্দ করি এবং পরিকল্পনাটির প্রক্রিয়া করি এবং এটির সম্পাদন এ আসি সম্পাদন করার সময় কার্যক্রম গুলি খুব সূক্ষ্ম স্তরের কার্যক্রম লক্ষ্য করি এবং তাই আমরা নিম্ন স্তরের পরিকল্পনা করব আমরা দেখতে পেলাম যে এখানে অনেকগুলি নতুন উপ কার্যক্রম রয়েছে এরপরে আমরা বিশদ নিম্ন স্তরের পরিকল্পনা করব এবং আমরা বাকি পদক্ষেপগুলিও দেখে নেব আসুন আমরা দেখে নিই কীভাবে কার্যক্রম গুলি চিহ্নিত করি এবং এরপর প্রাধান্য এবং সময়সূচী করি তাই প্রকল্পের নাম ও সিডিউল দিয়ে হয় প্রোজেক্ট সিডিউলিং প্রক্রিয়ায় আমাদের উদ্দেশ্য বা সুযোগ কে সংজ্ঞায়িত করতে হবে এবং প্রকল্পের উদ্দেশ্য টি একবার উন্নত করার পরে এখানে প্রথম পদক্ষেপটি হল সূক্ষ্ম স্তরের কার্যক্রম চিহ্নিত করা উদ্দেশ্য থেকে আমরা আরও বিশদ কার্যক্রম বা সূক্ষ্ম স্তরের কার্যক্রম গুলি পাই যা আমরা একটি কাজের ভাঙ্গন গঠন এর আকারে চিত্রিত করি এবং একবার যখন আমরা কার্যক্রম গুলি চিহ্নিত করি তখন আমরা এই কার্যক্রম গুলির মধ্যে পূর্বের সম্পর্কগুলি চিহ্নিত করি যা কোন কার্যক্রম টি সম্পূর্ণ হবে তারপরে অন্যান্য কার্যক্রম টি গ্রহণ করা যেতে পারে এবং আমরা একবার কার্যক্রম গুলি শনাক্ত করার পরে পূর্ববর্তী সম্পর্কের আমাদের এই কার্যক্রম র প্রতিটির জন্য সময়কাল অনুমান করা দরকার আমাদের এই কার্যক্রম গুলির প্রতিটির জন্য প্রয়োজনীয় সম্পদ টি নির্ধারণ করতে হবে এবং তারপরে আমাদের একটি PERT চিত্র আঁকতে হবে যা এই বক্তৃতার কেন্দ্রবিন্দু এবং PERT চিত্রটি আঁকলে আমাদের প্রথমতম সর্বশেষতম সময় খুব শীঘ্রই সর্বশেষতম সমাপ্তির সময় শিথিল সময় সমালোচনামূলক পথ ইত্যাদি গণনা করতে সক্ষম হওয়া উচিত এবং এরপরে এটি সম্পূর্ণ হয়ে গেলে প্রকল্প টি কার্যকরকরণের পর্যায়ে প্রবেশের জন্য প্রস্তুত কার্যকর করার পর্যায়ে যেমন আমরা উল্লেখ করেছি আমরা পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে আগ্রহী control পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে আমরা আগ্রহী যদি আমাদের বলি যে কোনও বিকাশকারী অনুপলব্ধ হয়ে যায় তবে তফসিলের কী প্রভাব পড়বে যদি কোনও নতুন বিকাশকারী যোগ দেয় তবে শিডিয়ুল কীভাবে পরিবর্তন হবে ইত্যাদি এবং এটি করা আরও সহজ হয়ে ওঠে যদি আমাদের কাছে কোনও গ্র্যান্ট চার্ট থাকে প্রজেক্ট ম্যানেজার প্রথমে একটি PERT চার্ট তৈরি করে যেখানে সামগ্রিক সময়সূচী টি অঙ্কিত হয় এবং প্রকল্পের বিভিন্ন দিক যেমন কাজগুলির প্রাথমিকতম শুরু এবং সমাপ্তির সময় স্ল্যাক সময় সমালোচনামূলক পথগুলি ইত্যাদি চিহ্নিত করা হয় আমরা এই বক্তৃতাটিতে এগিয়ে যাওয়ার সাথে সাথে নির্দিষ্ট শর্তাবলীর অর্থ কী তা আমরা দেখতে পাব এই সামগ্রিক পরিকল্পনা প্রক্রিয়াটি একবার সম্পন্ন করার পরে প্রকল্প টি সম্পাদন এর পর্যায়ে প্রবেশ করে সম্পাদন করার পর্যায়ে আমাদের নজরদারি এবং নিয়ন্ত্রণ করা দরকার আমাদের সনাক্ত করতে হবে যে কোনও ডেভেলপার অনুপলব্ধ হয়ে যায় বা অতিরিক্ত ডেভেলপার আরও উপলভ্য হয়ে যায় এবং এটি একটি গ্যান্ট চার্ট এর সাহায্যে করা সহজ হয়ে যায় আমরা গ্যান্ট চার্ট টি দেখব যদি দরকার হয় গ্যান্ট চার্ট ব্যবহার করে আমরা ডেভেলপার বা হার্ডওয়্যার পরিবর্তন করতে পারি টাস্কটি বিলম্ব হলে আমরা আরও বেশি ডেভেলপার কে টাস্কটি সম্পূর্ণ করতে কাজে লাগাতে পারি এবং আমরা গ্যান্ট চার্ট ব্যবহার করে সময়সূচী এর কী প্রভাব ফেলতে পারি তা চিহ্নিত করতে পারি এবং আমরা প্রকল্প টি করার সাথে সাথে আমাদের প্রকল্প এর জন্য অনুমান টি ও সংশোধন করে মনিটর করা দরকার প্রকল্পের সিডিউল একটি মৌলিক কার্যকলাপ কারণ আমরা একটি মৌলিক এবং এর উপ কার্যক্রম সময়সূচী করি কার্যকলাপ কী তা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারনা দরকার একটি কার্যকলাপ এমন এক জিনিস যা দ্বারা দল গঠন করে বা কিছু কাজ করে এবং প্রতিটি কার্যকলাপ র একটি সময়কাল থাকে নির্দিষ্ট সময়কাল ধরে একজন দলের সদস্য কিছু করবে এবং কেবল সময়কাল ই এটি শুরু এবং শেষ পয়েন্ট সংজ্ঞায়িত করে এটি নির্দিষ্ট সময়ে শুরু হবে এবং নির্দিষ্ট সময়ের সাথে শেষ হবে এবং এর মধ্যে একটি সময়কাল থাকবে অবশ্যই শুরু এবং শেষ সময়ের পার্থক্য অবশ্যই সময়কাল এর চেয়ে বড় হতে হবে একটি কার্যকলাপ করতে আমাদের অবশ্যই সম্পদ এর প্রয়োজন সম্পদ সাধারণত একটি বিকাশকারী আমরা বিকাশকারী কে সম্পদ হিসাবে উল্লেখ করি কোনও কার্যকলাপ র জন্য এক বা একাধিক বিকাশকারী কে নির্ধারিত করতে হতে পারে তবে তারপরে ডায়াগ্রামে চিত্রিতed করা হয় একটি পারমাণবিক স্তরের কার্যকলাপ এর জন্য আমরা সাধারণত সম্পদ গুলি ধ্রুবক রাখি অন্যথায় এটি অত্যন্ত জটিল হয়ে উঠবে এমনকি যদি আমাদের নিম্ন স্তরের কার্যকলাপ থাকে কিছু বিকাশকারী কিছু সময়ের জন্য কাজ করে এবং তারপরে কিছু বিকাশকারী চলে যায় আরও বিকাশকারী যোগ দেয় এবং এই চিত্র এর মধ্যে সেগুলি চিত্রিত করা খুব কঠিন হয়ে যায় এবং অতএব আমরা ধরে নিই যে কোনও কার্যকলাপ র সময়কালের জন্য সম্পদ টি ধ্রুবক থাকে কোনও কার্যক্রম অন্যান্য কার্যকলাপ র উপর নির্ভর করে সুতরাং এগুলি কার্যকলাপ এর বৈশিষ্ট্য একটি কার্যকলাপ এমন একটি জিনিস যা ব্যবহার করে কোনও টিম সদস্য বা কয়েকজন সদস্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করে এগুলি একটি সময়কালের সাথে সম্পর্কিত এবং একটি শুরু এবং শেষ পয়েন্ট দিয়ে চিহ্নিত করা হয় কিছু সম্পদ অবশ্যই একটি কার্যকলাপ কে নির্ধারিত করা উচিত এই কার্যকলাপ টি সম্পাদনকরবে কোনও কার্যকলাপ অন্যান্য কার্যকলাপ র উপর নির্ভরশীল হতে পারে এবং এটিকে আমরা অগ্রাধিকারের সম্পর্ক বলে কিছু কার্যকলাপ B সম্পন্ন হওয়ার পরে যদি একটি কার্যকলাপ A শুরু হতে পারে তবে আমরা বলি যে B A কে এগিয়ে যায় বা B এবং A এর মধ্যে একটি অগ্রাধিকার সম্পর্ক রয়েছে Refer Slide Time 1112 প্রকল্প ম্যানেজার যে অন্যতম মৌলিক কাজগুলি করেন তা হল উদ্দেশ্য গুলি কীভাবে চিহ্নিত করে কার্যক্রম গুলি চিহ্নিত করতে হয় তা চিহ্নিত করে প্রকল্প ম্যানেজার দুটি প্রধান পন্থা ব্যবহার করেন এক কাজ ভিত্তিক হিসাবে পরিচিত কাজের ভিত্তিক পদ্ধতির মধ্যে প্রকল্প ম্যানেজার সনাক্ত করেন যে মূল কাজটি কী করা উচিত এবং মূল কাজ থেকে কী কাজ করা প্রয়োজন তা উপ কাজ গুলি কী তা নির্ধারণ করে সুতরাং মূলত কার্যক্রম গুলি চিহ্নিত করুন কার্যক্রম গুলিকে উপ কার্যক্রম গুলিতে ভাঙ্গুন এবং এগুলি একটি কাজের ব্রেকডাউন কাঠামোর আকারে চিত্রিত হয় এটি মূল কাজগুলি যা উপকাজ বিভক্ত হয়ে পড়েছে এবং সাব ওয়ার্কটি একটি পারমাণবিক স্তর অবধি উপ কাজ ইত্যাদি তে বিভক্ত হয় এবং একটি পারমাণবিক স্তর এর কার্যক্রম তে একক বিকাশকারী এক সপ্তাহ বা এই রকম কাজ করতে পারে কার্যক্রম গুলিকে ঘন্টা বা মিনিটের স্তরে ভাঙতে কোনও কাজের ভাঙ্গন গঠন ব্যবহার করা ভাল ধারণা নয় কারণ এটি প্রকল্প ম্যানেজার এর পক্ষে সময়সূচী মিনিটের মতো ঘন্টা অনুসারে বা দিন অনুসারে বিকাশ করতে পারে না সাধারণত সময়সূচী 1 বা 2 সপ্তাহের শর্তে করা হয় বিকাশকারী কে 1 বা 2 সপ্তাহের জন্য কাজ বরাদ্দ করা হয় এবং তারপরে প্রকল্প ম্যানেজার রা কাজটি সময়মতো শেষ হচ্ছে বা বিলম্বিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে এবং আমরা তর্ক করতে পারি যে কয়েক মাসের কাজের দানাদারতা ভাল নয় আমাদের বলুন যে আমাদের একটি কাজের ব্রেকডাউন কাঠামো রয়েছে যেখানে পাতার স্তরের কাজ 2 মাস হয় এটির সাথে মুখ্য সমস্যা হল প্রকল্প ম্যানেজার এই প্রকল্প এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্রকল্প টি বিলম্বিত হচ্ছে বা কিছু কার্যক্রম বিলম্বিত হচ্ছে এই প্রকল্প ম্যানেজার কেবল 2 মাস পরে জানতে পারবেন এবং ততক্ষণে প্রকল্প টি নিয়ন্ত্রণ করতে খুব দেরি হবে এবং এটিকে সময়সূচী এর মধ্যে ফিরিয়ে আনতে হবে এবং প্রকল্প ম্যানেজার প্রকল্প এর নিয়ন্ত্রণ হারিয়েছেন একই জিনিস এর পুনরাবৃত্তি করতে আমি বলব যে এটা কাজের ব্রেকডাউন স্ট্রাকচারের অন্তরগত গুরুত্বপূর্ণ কাজগুলি চিহ্নিত করা হয় এবং এবং এগুলি উপ কাজs এ বিভক্ত হয় যতক্ষণ না এক বা দুই সপ্তাহের দানাদারতা তে পরমাণু স্তর তৈরি করে বা কাজ ভাঙ্গন গাছটি পাতার স্তর কার্যক্রম তৈরি করে আমরা এটি পরবর্তী স্লাইডে দেখব প্রকল্প ম্যানেজার রা কার্যক্রম চিহ্নিত করতে একটি বিতরণযোগ্য ভিত্তিক বা পণ্য ভিত্তিক পদ্ধতির উপর ভিত্তি করে পণ্য ভিত্তিক পদ্ধতির ক্ষেত্রে প্রকল্প ম্যানেজার একটি বিতরণযোগ্য ভিত্তিক পদ্ধতির গ্রাহকের কাছে বিতরণ যোগ্য পণ্যs গুলি বা কী কী বিতরণ করা হয় তা সনাক্ত করে এবং প্রথমে বিতরণযোগ্য দের তালিকা তৈরি করে এবং তারপরে এগুলি চিহ্নিত করে এবং এই প্রতিটি বিতরণযোগ্য গুলির জন্য প্রকল্প ম্যানেজার সনাক্ত করে যে এই বিতরণযোগ্য গুলি তৈরি করতে প্রয়োজনীয় কার্যক্রম গুলি কী কী আসুন কাজ ভিত্তিক এবং বিতরণযোগ্য ভিত্তিক পদ্ধতির কয়েকটি উদাহরণ দেখি কাজ ভিত্তিক পদ্ধতির মধ্যে বলুন যে আমাদের একটি প্রকল্প শেষ করা দরকার আমাদের প্রকল্প ম্যানেজারকে চিহ্নিত করতে হবে যে প্রধান কার্যক্রম গুলি সম্পাদন করা দরকার প্রয়োজনীয়তা স্পেসিফিকেশন নকশা পরীক্ষণ পরিকল্পনা কোড পরীক্ষামূলক কোড দুটি পৃথক মডিউল A B ইত্যাদি সুতরাং এটি গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং উপ কার্যক্রম কে শ্রেণিবিন্যাসগত চিত্রিত এবং পাতার স্তর এ তাদের সমাপ্ত হতে প্রায় এক সপ্তাহ বা 2 সময় লাগবে এই মুহুর্তে কেবলমাত্র উপ কার্যক্রম গুলি প্রধান কার্যক্রম গুলি এবং উপ কার্যক্রম গুলি আরও কিছু দেখায় তবে তারপরে প্রকল্প ম্যানেজার এই কার্যক্রম গুলির সময়কাল সঠিকভাবে নির্ধারণ করে না দুটিই কোনও অগ্রাধিকার সম্পর্ক দেখায় না উদাহরণস্বরূপ কোডের পরে পরীক্ষার পরিকল্পনা তৈরি করা উচিত যা এই চিত্রটিতে চিত্রিত করা হয় না এই চিত্র দ্বারা বোঝানো হয়নি যা পরীক্ষা শুরু হওয়ার আগে কোড টি অবশ্যই শেষ করতে হবে এই চিত্রের মূল লক্ষ্য হল গুরুত্বপূর্ণ কার্যক্রম গুলি চিহ্নিত করা এবং তারপরে পাতার স্তর কার্যক্রম গুলির দানাদারতা প্রায় এক বা দুই সপ্তাহ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম গুলিকে উপ কার্যক্রম গুলিতে পচন করা এটি অন্য একটি উদাহরণ এটি শ্রেণিবিন্যাসগত চার্ট MIS প্রকল্প যা একটি স্তর 1 হিসাবে উপস্থাপিত হয় স্তর 2 এর গুরুত্বপূর্ণ কার্যক্রম হল সম্ভাব্যতা অধ্যয়ন প্রয়োজনীয়তা বিশ্লেষণনকশা প্রোগ্রামিং টেস্টিং ইত্যাদি এবং তারপরে এই কার্যক্রম গুলির প্রতিটি জন্য উপ কার্যক্রম র সম্ভাব্যতা অধ্যয়ন সামগ্রিক প্রয়োজনীয়তা অর্জন করে ঝুঁকি বিশ্লেষণ করে benefit বিশ্লেষণ ইত্যাদি করে প্রয়োজনীয়তা বিশ্লেষণ এর জন্য প্রয়োজনীয়তা সমাবেশ বিশ্লেষণ প্রয়োজনীয়তা এসআরএস ডকুমেন্ট এগুলো লাগে এগুলি 3 স্তরের কার্যক্রম এবং আরও অনেক কিছু তৈরি করে এর মধ্যে যদি এর কোনওটি দুই সপ্তাহে বা বেশি সময় নেয় তবে এগুলি আরও সূক্ষ্ম স্তরে পচনশীল হয় প্রকল্প ম্যানেজাররা একটি হাইব্রিড পদ্ধতির ব্যবহারও করেন যা উভয়ই কার্যক্রম র উপর ভিত্তি করে তৈরি করা প্রয়োজন এবং যে বিতরণযোগ্য জিনিসগুলি প্রদান করা হত আসুন আমরা এই উদাহরণটি দেখি যেখানে কোনও প্রকল্পের নির্দিষ্ট সরবরাহযোগ্য রয়েছে এগুলি এখানে চিত্রিত করা হয় যে সিস্টেমটি অবশ্যই উন্নত এবং ইনস্টল করা উচিত বিভিন্ন সফটওয়্যার উপাদান বিতরণ করা আবশ্যক সুতরাং এটি হল হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়ই সিস্টেম সিস্টেমটি অবশ্যই গ্রাহক সাইটে ইনস্টল করা উচিত সফটওয়্যার এবং হার্ডওয়্যারটি এটি উপস্থিত রয়েছে বলে বা হার্ডওয়্যারটি বিকাশের জন্য আপনার এখানে কার্যকলাপ থাকতে পারে তারপরে সফ্টওয়্যার উপাদানগুলি বিকাশ করতে হবে ব্যবহারকারীর ম্যানুয়ালটি বিকাশ করতে হবে এবং প্রশিক্ষণ প্রোগ্রামটি চালিয়ে যেতে হবে সিস্টেম ইনস্টলেশনের জন্য আমাদের প্রয়োজনীয়তাগুলি সনাক্ত করতে হবে তাদের বিশ্লেষণ করতে হবে নকশার রূপরেখা বিস্তারিত নকশা তৈরি করতে হবে সিস্টেমকে সংহত করে পরীক্ষা করতে হবে সরবরাহ করতে হবে এবং ব্যবহারকারী দের পরীক্ষামূলক করতে হবে সফ্টওয়্যার উপাদানগুলি উন্নত এর জন্য প্রয়োজনীয় নকশা বিস্তারিত নকশা কোড পরীক্ষা করা দরকার ব্যবহারকারীর ম্যানুয়াল প্রয়োজনীয়তার জন্য বিশ্লেষণ করুন কারণ এটি প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ম্যানুয়ালটি লেখেন ম্যানুয়ালটি ডিজাইন করুন ম্যানুয়ালটির পাঠ্য অংশটি লিখুন স্ক্রিনশটগুলি ক্যাপচার করুন এবং সন্নিবেশ করুন পৃষ্ঠা বিন্যাস করুন তারপরে ম্যানুয়ালটি ছাপান প্রশিক্ষণ প্রোগ্রামটি আবার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে কোর্সটি ডিজাইন করে ম্যানুয়ালটি লিখে হ্যান্ডআউট গুলি প্রিন্ট করে এবং শেষ পর্যন্ত কোর্সটি বিতরণ করবে সুতরাং এটি হল হাইব্রিড পদ্ধতির যেখানে উভয়ই বিতরণযোগ্য সুতরাং এর মধ্যে কয়েকটি অভ্যন্তরীণ নোড বা আয়তক্ষেত্র বা আসলে বিতরণযোগ্য এবং তারপরে সেগুলি এই কার্যক্রম হয় এবং তারপরে আমরা এগুলিকে উপ কার্যক্রম গুলিতে ভাগ করতে পারি আপনি যখন কোনও প্রকল্পের অংশ হন বা আপনি প্রকল্প ম্যানেজার হন তা দেখে অবাক হবেন না যে আমাদের কাজের ব্রেকডাউন কাঠামো রয়েছে যেখানে এটির প্রতিটিই কার্যক্রম এবং সেখানে hybrid পদ্ধতি যেখানে কাজকর্ম রয়েছে এবং কাজের ভাঙ্গন গঠন এর অংশ হিসাবে বিতরণযোগ্য হয়েছে এবং একবার কাজের ব্রেকডাউন কাঠামোটি বিকশিত হয়ে গেলে আমাদের এগুলিকে একটি টাস্ক নেটওয়ার্কে উপস্থাপন করা দরকার এগুলি কার্যক্রম নেটওয়ার্ক হিসাবেও ডাকা হয় এগুলি কেবল কাজের ব্রেকডাউন কাঠামোতে উপস্থিত গুরুত্বপূর্ণ কাজগুলিকেই উপস্থাপন করে না তবে বিভিন্ন কাজের মধ্যে নির্ভরতা সম্পর্কও বজায় রাখে এবং কেবলমাত্র আমাদের কাজের সময়কাল সনাক্ত করতে হবে তা নয় আমরা টাস্ক নেটওয়ার্কে এই নোডগুলি কেবলমাত্র টাস্কের নাম সহ লেবেল করি না পাশাপাশি আপনি এখানে দেখতে পারা যেতে পারেন এবং আমরা কার্যটির মধ্যে নির্ভরতা উপস্থাপন করে সেগুলি এখানেও লিখে রাখি এবং স্বাভাবিকভাবেই এখানে আমরা ক্রমগুলি সনাক্ত করতে পারি যে কোন কাজগুলি একের পর এক করা উচিত এবং কোন কার্যগুলি সমান্তরালভাবে করা যায় উদাহরণস্বরূপ এখানে কাজটি এই দুটি কার্যের সাথে সমান্তরালভাবে এগিয়ে যেতে পারে বিভিন্ন বিকাশকারী একই সাথে এই তিনটি কার্য সম্পাদন করতে পারে এই টাস্ক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সমালোচনামূলক পথ সমালোচনামূলক পথ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্টার্ট নোড থেকে শেষ নোড পর্যন্ত অনেকগুলি পাথ রয়েছে এখানে একটি পাথ এখানে একটি পথ এবং আরও অনেক কিছু অনেকগুলি পাথ রয়েছে তবে তারপরে দীর্ঘতম সময়কালের পথটি যখন আমরা বিভিন্ন কাজের জন্য এই সমস্ত সময়সীমাটি যোগ করি তখন আমরা সেই কাজগুলির জন্য প্রকল্পের সমাপ্তির জন্য মোট সময় প্রয়োজন এবং যেহেতু নির্ভরতা তীর দ্বারা প্রদর্শিত একটি ক্রমটি একের পর এক করা দরকার এবং তাই এই পথের মধ্যে মোট সময়কাল এই সমস্ত সময়কালের যোগ এবং শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘতম সময়কালের পথটিকে সমালোচনামূলক পথ হিসাবে ডাকা হয় একটি পাথ হল যে কোনও একক পাথ হল প্রারম্ভ নোড থেকে শেষ নোডের যে কোনও পথ সমালোচনামূলক পথটিই সেই সময় যেখানে সময়কালটি দীর্ঘতম এবং এটি ন্যূনতম সময় যার মাধ্যমে প্রকল্প টি অতিক্রম করতে পারে একটি পথের সাথে এটি সম্ভবত আমাদের ২০ টি বলা যাক অন্য পথটি সম্ভবত 25 টি অন্য পাথ 23 হতে পারে তারপরে 25 কে সমালোচনামূলক পথ হিসাবে ডাকা হয় এবং 25 প্রকল্পের সর্বনিম্ন সময়কাল প্রকল্প টি 25 টি অতিক্রম করতে পারে যদি কিছু পথের কিছু অন্য কাজ এখানে বিলম্বিত হয় তবে এটি 25 এর আগে আর করা হবে না এটি একটি টাস্ক নেটওয়ার্কের একটি উদাহরণ আমরা এখানে কার্যগুলির নাম এবং সময়কাল লিখি এখানে মোট সময়কাল যুক্ত করে এবং সর্বোচ্চ সময়কাল রয়েছে এমন একটি সন্ধান করে এখানে বিভিন্ন পাথ দেখে গণনা করে সমালোচনামূলক পথটি গণনা করা সম্ভব হবে তবে এই পদ্ধতির মূল সমস্যাটি হল অনেকগুলি পথ থাকতে পারে যা আমরা মিস করে ভুল করতে পারি এবং অতএব সমালোচনামূলক পথটি গণনা করার জন্য পদ্ধতিগত কৌশল গুলি তৈরি করা হয়েছে কারণ এটি একটি প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমালোচনামূলক পথটি গুরুত্বপূর্ণ কারণ প্রকল্প ম্যানেজার জানেন প্রকল্পের ন্যূনতম সময়কাল এবং সেই গুরুত্বপূর্ণ কাজগুলি যদি সেই গুরুত্বপূর্ণ কাজগুলিতে হয় যদি তারা বিলম্ব হয় এবং প্রকল্প টি বিলম্বিত হয় যদিও যে কাজগুলি সমালোচনামূলক পথে নয় তারা বিলম্ব হতে পারে তবুও প্রকল্পের সময়কাল প্রভাবিত না হতে পারে তবে অন্য প্রশ্নটি যে কোনও টাস্ক নেটওয়ার্কে দুটি সমালোচনামূলক পথ থাকা কি সম্ভব উত্তরটি হল হ্যাঁ প্রতিটি দীর্ঘস্থায়ী হিসাবে 25 বা কিছু পথের দুটি দীর্ঘ পথ হতে পারে বা তিনটি পাথের 25 বা তিনটি পাথের 30 থাকতে পারে তাই তিনটি সমালোচনামূলক পথ রয়েছে সুতরাং এটি সম্ভব যে একাধিক সমালোচনামূলক পথ রয়েছে এবং প্রকল্প ম্যানেজারs দের থেকে সমালোচনামূলক পথটি সনাক্ত করা খুব গুরুত্বপূর্ণ কারণ তাকে এই পাথগুলি পর্যবেক্ষণ করা দরকার এই পথের কাজগুলি খুব সাবধানতার সাথে এবং এটির জন্য গত শতাব্দীতে পদ্ধতিগত টেকনিক ঠিকঠাকভাবে উন্নত হয়েছে এটি এই সম্পর্কে একটি উদাহরণ যদি আমরা A B C E K L M N কে লাল রঙের উপরে দেখানো বিভিন্ন পথকে গণনা করি তবে এটি একটি গুরুতর পথ যা নিজে নিজে জুড়ে 3 টি 3 প্লাস 7 প্লাস 7 এবং 8 এর মধ্যে সময়কালটি গণনা করতে পারেন এখানে উপস্থিত অন্যান্য পাথের তুলনায় এটি দীর্ঘতম হবে আমি যেমন বলছিলাম যে শতাব্দী ধরে বহু টেকনিক উন্নত হয়েছে দুটি গুরুত্বপূর্ণ টেকনিক হল PERT চার্ট এবং CPM এই দুটিই টাস্ক নেটওয়ার্ক ভিত্তিক টেকনিক আমরা দেখতে পাব যে এক সময় এই দুটি স্বতন্ত্র টেকনিক ছিল যার নিজস্ব ব্যবহার রয়েছে তবে এখন এটি একক টেকনিক এ মিশে গেছে যার নাম PERT CPM এবং এটি অনেকগুলি স্বয়ংক্রিয় টুল রয়েছে আমরা এই বিকাশ গুলি এবং প্রকল্পের বিভিন্ন বৈশিষ্ট্য গণনা করতে কীভাবে এগুলি ব্যবহার করা হয় তা আমরা পরবর্তী বক্তৃতায় আলোচনা করব ধন্যবাদ